সকল অংশগ্রহণকারীদের দ্বিতীয় সপ্তাহের পঞ্চম মডিউলে স্বাগত জানাই পূর্ববর্তী মডিউলে আমরা দেখেছিলাম মুখের অভিব্যক্তিগুলির তাৎপর্য এবং সাম্প্রতিক প্রযুক্তিগত উন্নয়ন সাথে কীভাবে তাদের যুক্ত করা হচ্ছে যেদিন থেকে এফেক্টিভ কম্পিউটিংয়ের ধারণাটি প্রথম পিকার্ড দ্বারা প্রবর্তিত করা হয়েছিল সেদিন থেকে মানব মুখের অভিব্যক্তিগুলির পাশাপাশি কম্পিউটার দ্বারা তাদের সনাক্তকরণ একটি বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে মানব মুখের আবেগগুলি স্বয়ংক্রিয়ভাবে সনাক্তকরণের জন্য অসংখ্য পদ্ধতি এবং আলগরিদমস তৈরি করা হয়েছে এবং বিভিন্ন উপায়ে তৈরি করা হয়ে চলেছে মুখের অভিব্যক্তিগুলির শনাক্তকরণের একটি বিশেষ আকর্ষণীয় দিক নির্ভর করে মাইক্রো এক্সপ্রেশন হিসাবে পরিচিত ধারণাটির ওপর মাইক্রো এক্সপ্রেশনগুলি হল সেই মুখের ভাবগুলি যা আমাদের মুখে খুব ক্ষণস্থায়ীভাবে আসে এগুলি অর্ধেক সেকেন্ড থেকে 4 সেকেন্ড অবধি থাকে তার বেশি থাকে না এবং কিছু গবেষক বলেন যে মাইক্রো এক্সপ্রেশনগুলির সময়কাল আরও কম উদাহরণস্বরূপ কেউ কেউ বলেন যে এটি অর্ধেক সেকেন্ড থেকে 2 সেকেন্ডের হয় যদিও কিছু সমালোচক মনে করেন এটি এর চেয়েও ছোট আমাদের আগের মডিউলটিতে আমরা পড়েছিলাম ম্যাক্রো এক্সপ্রেশনস যা রেগুলার এক্সপ্রেশন বা নর্মাল এক্সপ্রেশন হিসাবে পরিচিত যা আমাদের মুখে প্রকাশ পায় এই অভিব্যক্তি গুলি আমরা যা বলছি তার বিষয়বস্তুর সাথে মেলে এবং এগুলি ভয়েস মডুলেশন এর সঙ্গেও মেলে এগুলি সাধারণত লোকেরা দেখতে এবং মূল্যায়ন করতে পারে এবং তার জন্য এগুলি যোগাযোগের ভিত্তি গঠন করে সাধারণভাবে এগুলি দর্শকরা বুঝতে পারে এবং এগুলির রিপিট্যাবল ক্যাপাবিলিটি আছে অন্যদিকে মাইক্রো এক্সপ্রেশন বরং এমন আবেগকে প্রদর্শন করে যা গোপন করা হয় এবং যা বক্তা প্রকাশ্যে প্রদর্শন করতে চায় না সুতরাং এগুলি অনুভূতির দমন ও নিপীড়ন প্রদর্শন করে একই সাথে আমাদের বুঝতে হবে যে মাইক্রো এক্সপ্রেশনগুলি গোপন করা বরং আমাদের পক্ষে শক্ত মাইক্রো এক্সপ্রেশনগুলি সাধারণত তখন ঘটে যখন আমাদের হৃদয়ে এক সাথে দুটি দ্বন্দ্বপূর্ণ আবেগ চলছে একটি হয়তো আবেগে ইচ্ছাকৃত প্রতিক্রিয়া এবং অন্য একটি হয়তো অনিচ্ছাকৃত প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়াগুলি পরস্পর বিরোধী উদাহরণস্বরূপ আমরা ভিতরে ভিতরে রাগ অনুভব করতে পারি কিন্তু মুখে আমরা আমাদের আনন্দ এবং প্রশংসা প্রদর্শন করতে চাই সুতরাং আপনি দেখতে পাবেন যে একটি আবেগ অন্যটিকে দমন করছে এই দুটি আবেগ পরস্পরবিরোধী এবং আমাদের চেতনা বা ম্যাক্রো এক্সপ্রেশনটি আমাদের প্রশংসা এবং আনন্দের অভিব্যক্তিগুলি অনুকরণ করার চেষ্টা করবে অন্যদিকে মাইক্রো এক্সপ্রেশনগুলি খুব সংক্ষেপে আমাদের আবেগপূর্ণ অবস্থার সত্যতা বলতে পারে কারণ এগুলি ক্ষণস্থায়ী ভাবে ঘটে সুতরাং এগুলিকে বুঝতে পারার পাশাপাশি দর্শকের এবং বক্তার দ্বারা এগুলিকে আড়াল করা বরং শক্ত যদিও মাইক্রো এক্সপ্রেশনগুলি বুঝতে পারার পাশাপাশি তাদের গোপন করা কঠিন আমরা দেখতে পাই যে আমরা যদি এইগুলিকে সঠিকভাবে পড়তে পারি তবে এগুলি একটি সঠিক উপায়ে আলাপচারিতাকে বুঝতে পারার মূল চাবিকাঠি হয়ে ওঠে আমরা বলতে পারি যে আমাদের মাইক্রো এক্সপ্রেশনগুলি বোঝার ক্ষমতা আমরা যে জটিল আবেগপূর্ণ জগতে বাস করি তাকে বুঝতে আমাদের সাহায্য করে এখানে এই ধারণাটির একটি আকর্ষণীয় আলোচনা রইল আপনার চারপাশের লোকেরা কেমন অনুভূতি বোধ করছে তা আরও ভালোভাবে কীভাবে বোঝবেন আমরা যে জটিল আবেগপূর্ণ পৃথিবীতে বাস করি তা বোঝার মূল চাবিকাঠি হল মাইক্রো এক্সপ্রেশনগুলি সাম্প্রতিক গবেষণাটি দেখায় যে লোকেরা কর্মজীবনে কতটা সফল হয় তার উপর ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রভাব রয়েছে ইমোশনাল ইন্টেলিজেন্সের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল মানসিক সংকেত পড়তে পাড়ার ক্ষমতা এটি আপনাকে অন্যদের সাথে আরও ভালো যোগাযোগের অর্থপূর্ণ সম্পর্ক স্থাপনের ও ঘনিষ্ঠ সম্বন্ধে তৈরীর সুযোগ করে দেয় তাহলে মাইক্রো এক্সপ্রেশনস কি এগুলি আবেগ গোপনের লক্ষণ যেগুলি লোকে যখন খুব ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকে তখন ফুটে উঠে তবে তারা তাদের অনুভূতিগুলি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এগুলি সাধারণত দু সেকেন্ডের কম সময়কাল পর্যন্ত থাকে বিজ্ঞানীরা আবেগের সাতটি সার্বজনীন মুখের অভিব্যক্তি নথিভুক্ত করেছেন যা বর্ণ সংস্কৃতি বয়স বা লিঙ্গ নির্বিশেষে সমস্ত লোকেরা একইভাবে প্রকাশ করে গবেষণায় আরও দেখা গেছে যে এই অভিব্যক্তিগুলি মোটামুটিভাবে সনাক্ত করতে লোকদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে মাইক্রো এক্সপ্রেশন শব্দটির পাশাপাশি এগুলি পিছনের ধারণাটি লাই টু মি Lie to Me নামক আমেরিকান ক্রাইম ড্রামা টেলিভিশন সিরিজের দ্বারা জনপ্রিয় হয়েছিল এটি মূলত 2009 সালের জানুয়ারিতে ফক্স নেটওয়ার্কে চলেছিল এই ধারাবাহিকটিতে আমরা দেখতে পাই যে বিখ্যাত মনস্তত্ত্ববিদ পল একম্যান অনুপ্রাণিত প্রধান চরিত্র ডাক্তার ক্যাল লাইটম্যান এবং লাইটম্যান গ্রুপ নামে পরিচিত তার সহকর্মীরা বিভিন্ন দলের কাছ থেকে কাজ গ্রহণ করেন এবং এই দলগুলির বেশিরভাগই রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলির সাথে যুক্ত তারা তদন্তে সহায়তা করে এবং সাধারণত তারা সফল সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হয় এবং বিভিন্ন অপরাধের পিছনে কারণগুলি খুঁজে বের করে তাদের পদ্ধতিটি হল মুখের কার্যকলাপ কোডিং সিস্টেমের পাশাপাশি বডি ল্যাঙ্গুয়েজের অন্যান্য দিকগুলির মাধ্যমে মাইক্রো এক্সপ্রেশনগুলি ব্যাখ্যা করা লাই টু মি "Lie To Me" আকর্ষণীয়ভাবে একটি কার্যকর কাল্পনিক চরিত্র ক্যাল লাইটম্যানের বাছাই করা একটি দল উপস্থাপনা করেছে এই ধারাবাহিকটিতে আমরা দেখতে পাই যে এই দলটি মাইক্রো এক্সপ্রেশনগুলির অর্থোদ্ধারের মাধ্যমে অপরাধ সমাধানের বিজ্ঞানকে সিদ্ধ করেছে এই ধারাবাহিকের বিভিন্ন পর্বগুলি জনগণের মধ্যে মাইক্রো এক্সপ্রেশনগুলির ধারণাটি জনপ্রিয় করেছিল আকস্মিক টান পলক মুখের পেশির খিঁচুনি তার জন্য চোখের পলকটি উপরে উঠে গেল বেশিরভাগ লোক এগুলিকে লক্ষ্য করে না ডাক্তার ক্যাল লাইটম্যানের যা কিছু জানার প্রয়োজন তাকে তারা সমস্ত কিছু বলে তিনি প্রতারণা সনাক্তকরণে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব মাননীয় রাষ্ট্রপতি আপনাকে বিশেষভাবে ডেকে পাঠিয়েছেন জেনে রাখুন আমি বুঝতে পারি যখন কেউ কাজ করার সময় মিথ্যা কথা বলে তার বাছাই করা বিশেষজ্ঞদের দলটির সাহায্য তারা অপরাধ সমাধানের বিজ্ঞানকে সিদ্ধ করেছে আপনি নিঃশ্বাস ধরে রেখেছেন আপনি কিছু আড়াল করছেন দুটি ব্লক যদিও মানুষের মুখের আবেগ প্রকাশের অধ্যয়নগুলি বিভিন্ন নৃতাত্ত্বিক এবং আচরণ বিজ্ঞানীদের পঠন পাঠনের অংশ ছিল যারা কমিউনিকেশনের নন ভার্বাল দিক নিয়ে পড়াশোনা করেছেন আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রো এক্সপ্রেশনগুলির ধারণাটি দুটি পণ্ডিত ইএ হ্যাগার্ট এবং কেএস আইজ্যাকসের গবেষণা পত্রের মাধ্যমে অস্তিত্বে আসে যারা 1996 সালে মাইক্রো মমেন্টারি ফেসিয়াল এক্সপ্রেশনস এজ ইগো মেকানিজম শীর্ষক একটি গবেষণাপত্র প্রকাশ করেছিল সাইকোথেরাপিতে তারা সাইকোলজিকাল থেরাপি করানো দম্পতিদের আচরণের দিকে দেখছিলেন এবং তারা বিভিন্ন চলচ্চিত্র দেখছিলেন এবং তারা লক্ষ্য করেছেন যে কিছু নির্দিষ্ট আচরণ রয়েছে যেগুলি খালি চোখে তাদের পক্ষে ধরা কঠিন তারা মানুষের আচরণের এই দিকটির মুখোমুখি হয়েছিল কেবলমাত্র যখন তারা চলচ্চিত্রগুলি ধীরগতিতে দেখছিল তারা লক্ষ্য করেছেন যে কিছু নির্দিষ্ট অভিব্যক্তি প্রকাশিত হয় এবং আমরা সচেতন হওয়ার আগেই সেগুলো চলেও যায় এবং তারা এটির নাম দিয়েছিল মাইক্রো মমেন্টারি ফেসিয়াল এক্সপ্রেশন পরে আমরা দেখতে পাই যে পল একম্যান তার স্বাধীন গবেষণায় একই রকম সিদ্ধান্তে এসেছিলেন এবং প্রতারণা সম্পর্কে অধ্যয়ন করতে করতে একই রকম আচরণগুলি পর্যবেক্ষণ করেছিলেন তিনি এই মাইক্রো এক্সপ্রেশনগুলি সম্পর্কেও সচেতন হয়েছিলেন এবং এই শব্দটি তৈরি করেছিলেন এই শব্দটি তার বই টেলিং লাইস ক্লুজ টু ডিসিট ইন দ্য মার্কেটপ্লেস পলিটিক্স এন্ড ম্যারেজ Telling Lies Clues to Deceit in the Marketplace Politics and Marriage এ ব্যবহার করা হয়েছিল যা প্রথম প্রকাশিত হয়েছিল 1985 সালে তবে সংশোধিত সংস্করণটি 2009 সালে প্রকাশিত হয়েছিল এবং 2009 সংস্করণে তিনি তার অনুসন্ধানগুলিকে অন্তর্ভুক্ত করেছিলেন যেটিকে তিনি নাম দিয়েছেন মাইক্রো এক্সপ্রেশন পল একম্যানের কাজ একটি যুগান্তকারী কাজ এবং এটি আমাদের আবেগের রৈখিক আবেগপূর্ণ নিষ্কাশন এবং প্রতারণামূলক আচরণের সংকেত সম্বন্ধে অন্তর্দৃষ্টি দেয় তার এই বইতে বিভিন্ন আন্তর্জাতিক জননেতাদের যেমন এডলফ হিটলার এবং রিচার্ড নিক্সনের প্রতারণার কৌশলগুলি খুঁজেছেন তিনি ম্যাক্রো এবং মাইক্রো এক্সপ্রেশনগুলির পার্থক্য বোঝার জন্য বিভিন্ন প্রাইভেট ব্যক্তির যেমন কিছু নির্দিষ্ট ক্ষুদ্র অপরাধীদের পাশাপাশি ব্যভিচারীদের প্রতারণামূলক আচরণের দিকেও নজর দিয়েছেন তার গবেষণা বর্ণনা করে কিভাবে মিথ্যে বিভিন্ন রূপে থাকতে পারে এবং অন্য ধরনের ভুল তথ্যের থেকে পৃথক হতে পারে একজন ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ বিশেষত্ব মুখের অভিব্যক্তি গুলি কিভাবে মিথ্যাচার করতে পারে তবে একজন ব্যক্তি পেশাদারদের দ্বারা সনাক্তকরণ থেকে এখনো বাঁচতে পারে উদাহরণস্বরূপ পুলিশ অফিসার বিচারক অন্যান্য আইন প্রয়োগকারী এদের দ্বারা সনাক্তকরণ থেকে বাঁচতে পারে এবং লাই ডিটেক্টর থেকেও পালাতে পারে মাইক্রো এক্সপ্রেশনস সবার মধ্যেই থাকে তবে আগে আমরা যেমন আলোচনা করেছি যে সম্ভবত এগুলো কি লুকিয়ে রাখা অসম্ভব এবং এগুলি অবচেতন ভাবে ঘটে আমরা এগুলি ঘটে যাওয়াকে আটকাতে পারি না এবং এই ফাঁকটি সনাক্ত করতে শেখা গুরুত্বপূর্ণ ইমোশনাল ইন্টেলিজেন্স এর পাশাপাশি অন্যান্য মানুষের মধ্যে প্রতারণার আচরণকে বোঝার জন্য এই তালিকাটি আমাদের ম্যাক্রো এবং মাইক্রো এক্সপ্রেশন এর পার্থক্যগুলি দেয় মাইক্রো এক্সপ্রেশনস গুলি হল আমাদের কাছে সুস্পষ্ট অথবা স্বাভাবিক মুখের অভিব্যক্তি এর তুলনায় মাইক্রো এক্সপ্রেশনগুলি প্রায়শই ভুল ভাবে ব্যাখ্যা হয় পুরোপুরি বাদ চলে যায় সকলে ম্যাক্রো এবং মাইক্রো এক্সপ্রেশন গুলির পার্থক্য বুঝতে পারে না এবং মাইক্রো এক্সপ্রেশন গুলির তাৎপর্য বা অর্থ হারাতে পারে ম্যাক্রো এক্সপ্রেশন গুলি নির্দিষ্ট কিছু সেকেন্ডের জন্য স্থায়ী হয় যাতে আমরা বেশিভাগই সহজে মানুষের মুখের অভিব্যক্তি বুঝতে পারি সেই তুলনায় মাইক্রো এক্সপ্রেশনগুলি একটি মুহূর্তের ভগ্নাংশে ঘটে এবং অতএব সনাক্ত করা কঠিন ম্যাক্রো এক্সপ্রেশনগুলি বিষয়বস্তুর সঙ্গে মিলে যায় এগুলি আমাদের মুখের অভিব্যক্তি গুলির মাধ্যমে একই ধরনের প্রকাশ করে যা আমরা আমাদের শব্দের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করছি এবং এগুলি কন্ঠস্বরের টোনের সাথে মেলে তবে মাইক্রো এক্সপ্রেশনগুলি অবচেতনভাবে একটি গোপন আবেগ প্রকাশ করে মাইক্রো এক্সপ্রেশন গুলি বোঝা আমাদের দৈনন্দিন জীবনের জন্য উপকারী যদি বডি ল্যাঙ্গুয়েজ কে বুঝতে পারা আমাদের অন্য ব্যক্তির আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করে মাইক্রো এক্সপ্রেশনস এবং তার ধারণা এই দক্ষতাগুলিকে আরো সুদৃঢ় করে মাইক্রো এক্সপ্রেশন গুলি হল আবেগের ফাঁকের মত কোন ব্যক্তির মানসিক অবস্থার মধ্যে মনের টিকাকরণকে এগুলি প্রতিফলন করে এবং এগুলি অন্য ব্যক্তির অভ্যন্তরীণ মানসিক উত্তেজনার জানালা হিসেবে কাজ করে এই ফাঁকগুলি খুব সূক্ষ্মভাবে মুখের একটি জায়গায় প্রতিফলিত হতে পারে বা খুব দ্রুত অভিব্যক্তির আকারে সম্পূর্ণ বুক জুড়ে প্রকাশিত হতে পারে কিন্তু এগুলি আমাদের মানুষের সচেতনতা বাড়ায় এবং এগুলি আমাদের মিথ্যা এবং প্রতারণার বিষয়ে সচেতন হতে সাহায্য করে আমরা দেখতে পাই যে মাইক্রো এক্সপ্রেশন গুলির কিছু সার্বজনীনতা আছে মৌখিক উদ্ধৃতির মতন নয় একটি লক্ষ্য করার মতো বিষয় হলো পল একম্যান ও তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছিলেন তিনি এক ঘণ্টার একটি নির্দেশমূলক কর্মসূচি তৈরি করেছিলেন যেটি লোকেদের মাইক্রো এক্সপ্রেশন গুলি পর্যবেক্ষণ করার জন্য এবং বোঝার জন্য প্রশিক্ষণ দেয় যদিও এটি উপকারী এবং মাইক্রো এক্সপ্রেশনগুলো বুঝতে সাহায্য করে আমাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের মুখের একটি অভিব্যক্তি সেটি ম্যাক্রো হোক বা মাইক্রো হোক কোন বিশেষ প্রসঙ্গে একটি শব্দের মত একটি শব্দের বিভিন্ন অর্থ হতে পারে এবং একটি শব্দের অর্থ সঠিক ভাবে বোঝার জন্য আমাদের প্রসঙ্গটিকে পুরোপুরি ভাবে বুঝতে হবে এবং সেই জন্য মাইক্রো এক্সপ্রেশনস বা ম্যাক্রো ফেসিয়াল এক্সপ্রেশন প্রয়োজনের অতিরিক্ত পড়া উচিত নয় মাইক্রো এক্সপ্রেশনস গুলিকে আরো বিভিন্ন উপায়ে শ্রেণীবদ্ধ করা যায় বৃহত্তর ভাবে আমরা বলতে পারি যে তিনটি গ্রুপ রয়েছে সিমুলেটেড নিউট্রালাইজড এবং মাস্কড সিমুলেটেড এক্সপ্রেশন গুলি মাইক্রোএক্সপ্রেশন এর সর্বাধিক অধ্যয়িত রূপ এটি সত্যিকারের আবেগের সাথে আসে না এটি একটি এফেক্ট ডিসপ্লের মতো এটি শুধুমাত্র অভিব্যক্তির একটি ঝলক হিসেবে ঘটে এবং তৎক্ষণাৎ এর পরেই মুখটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে নিউট্রালাইজ এক্সপ্রেশন ঘটে যখন একটি আসল অভিব্যক্তিকে গোপন করা হয় এবং মুখটি অন্যথায় নিরপেক্ষ থাকে এই ধরনের মাইক্রোএক্সপ্রেশন সহজে পর্যবেক্ষণযোগ্য নয় কিছু মানুষ এটিকে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারে মাস্কড এক্সপ্রেশন হল যখন একটি সত্যিকারের অভিব্যক্তিকে সম্পূর্ণরূপে মিথ্যা অভিব্যক্তি দিয়ে ঢেকে দেওয়া হয় মাস্কড এক্সপ্রেশনগুলিও হল মাইক্রো এক্সপ্রেশন যেগুলি অবচেতনভাবে গো সচেতনভাবে লুকিয়ে রাখা হয় খুব কম মানুষেরই মুখের মাইক্রোএক্সপ্রেশন গুলিকে সাফল্যের সাথে বোঝার ক্ষমতা থাকে গবেষকরা আমাদের বলেন যে জনসংখ্যার কেবলমাত্র 3 এর এই ক্ষমতা থাকতে পারে মাইক্রো এক্সপ্রেশনগুলি ঐচ্ছিক ও অনৈচ্ছিক ভাবে নিয়ন্ত্রণ করা যায় মুখের অভিব্যক্তিগুলিও মাঝে মাঝে নিয়ন্ত্রণ করা যায় কিছু মানুষ নিজেদের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে উদাহরণস্বরূপ কিছু প্যাথলজিক্যাল মিথ্যাবাদী রয়েছে যারা ছোটবেলায় এই ছোট মিথ্যাগুলি বলে পার পেয়ে যায় এবং তারপর তারা এই দক্ষতাকে অর্জন করে অন্যদিকে অন্য কিছু মানুষ তাদের মাইক্রো এক্সপ্রেশন গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশিক্ষিত হয় যদিও মোটামুটি ভাবে আমাদের মতন পেশায় আমরা দেখতে পাই যে মাইক্রো এক্সপ্রেশন গুলিকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন কখনও কখনও আমরা দেখতে পাই যে মানুষরা অনুভূতি এবং অভিব্যক্তিরগুলিকে অনুকরণ করতে পারে তারা এমন একটি ধারণা তৈরী করার চেষ্টা করতে পারে যে তারা একটি নির্দিষ্ট ভাব অনুভব করছে কিন্তু হয়তো তারা মোটেই এটিকে অনুভব করছে না একটি মানুষ এমন একটি অভিব্যক্তি প্রদর্শন করতে পারে যা ভয়ের মত দেখায় যখন বাস্তবে তারা এরকম কিছুই অনুভব করছে না বা পুরোপুরি অন্য একটি আবেগ অনুভব করছেন একম্যান অন্য যে শব্দটি ব্যবহার করেছেন সেটি হল স্কোয়েলচড এক্সপ্রেশন এর অর্থ হলো যখন কোন ব্যক্তির এক্সপ্রেশনগুলি তাৎক্ষণিকভাবে পরিবর্তন করে অবিলম্বে এক্সপ্রেশনগুলিকে হ্রাস করা হয় একটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে মাইক্রো এক্সপ্রেশনগুলি টেম্পরাল প্যারামিটারগুলির সাপেক্ষে সম্পূর্ণ কিন্তু গবেষণায় দেখা যায় যে স্কোয়েলচড এক্সপ্রেশনগুলি দীর্ঘস্থায়ী হয় না বিভিন্ন কারণের জন্য আমরা আমাদের মুখের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করতে শিখি উদাহরণস্বরূপ সামাজিক বা সাংস্কৃতিক রীতিনীতি বা বিভিন্ন পরিবারে বা সমাজের একটি ছোট্ট বিভাগে বিরাজিত ব্যক্তিগত নিয়মাবলী যেমন অনেক সমাজে অল্পবয়সী ছেলেমেয়েদের কিছু নির্দিষ্ট আচরণকে উৎসাহ দেওয়া হয় কিছু সমাজে শিষ্টাচারের এই ধারণাটিকে উৎসাহ দেওয়া হয় যে ছোট্ট ছেলেরা কাঁদে না বা ভীত হয় না একইভাবে মেয়েদের উচ্চস্বরে কথা বলতে বা আগ্রাসন প্রদর্শনে উৎসাহ দেওয়া হয় না একইসাথে প্রকাশের আরো অন্যান্য নিয়ম থাকতে পারে যা আরো ব্যক্তিগত হিসেবে বিবেচিত হয় কিছু নির্দিষ্ট পরিবারের বা ছোট সামাজিক জমায়েতের পছন্দ অথবা খামখেয়ালির ফলাফল হতে পারে যেমন কোন পরিবারে একটি শিশুকে শেখানো হতে পারে তার বাবার দিকে রাগের সাথে না তাকাতে বা কখন হতাশ হলে দুঃখ প্রকাশ না করতে প্রকাশের এই নিয়মগুলি সাংস্কৃতিক হোক বা ব্যক্তিগত হোক এগুলি সাধারণত খুব অল্প বয়সে শেখা হয় যেমন গবেষকরা আমাদেরকে বলেন যে একটি শিশু দ্বারা লিঙ্গভিত্তিক অভ্যাসগুলি আয়ত্ত হয়ে যায় তিন বছর বয়সের আগেই সুতরাং মুখের অভিব্যক্তি নিয়ন্ত্রণ রীতিনীতিসমূহ এবং পরিবারের পরিবেশ এগুলি স্বয়ংক্রিয়ভাবে আয়ত্ত করতে সাহায্য করে অবচেতনভাবে এগুলির বিষয়ে সচেতন না হয়ে এবং তাই এই শিখে যাওয়া আচরণগুলি আমাদের মুখের ওপর আবেগের বহিঃপ্রকাশকে নিয়ন্ত্রণ করতে দেয় এখানে আমরা ইম্প্যাক্ট সিনেমাটি থেকে একটি দৃশ্য প্রদর্শন করছি এটি মাইক্রোএক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ এর একটি বিশ্লেষণ এটি তিনজনের একটি অনুপ্রেরণামূলক চিত্র এবং কিভাবে তারা নিজেকে পরিবর্তন করে তাদের পরিস্থিতিগুলিকে কাটিয়ে উঠতে সক্ষম এমন অনেকগুলি দৃশ্য রয়েছে যেখানে তিনজন ক্রেতাকে আলোচনা করতে হয় এবং তাদের পণ্যদ্রব্য বিক্রি করতে হয় বা তারা কোন কথোপকথনে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করে এবং তারা এটি করতে পারে মাইক্রো এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ এর বিভিন্ন কৌশল ব্যবহার করে এই নির্দিষ্ট ক্লিপটিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন ক্রেতা মেগান তিনজন বিনিয়োগকারীর কাছে পিচ করছে এখানে বিনিয়োগকারীর মুখে আপনারা দেখছেন যে ঠোঁট দুটি উপরের দিকে উঠে যাচ্ছে এটি একটি সাধারণ হাসি এবং ঠোঁটের কোণদুটি একসাথে প্রতিসমভাবে উপরের দিকে উঠছে এর অর্থ হলো এটি সত্যিকারের আনন্দ আপনি যদি ধীরগতিতে কাছ থেকে দেখেন তাহলে এটিকে এরকম দেখাচ্ছে ঠিক আছে দেখুন ঠোঁটের কোন দুটি প্রথমে সামান্য উপরের দিকে উঠছে এবং আপনি তাহলে আরো বেশি করে জানেন যে এটি একটি আসল হাসি শুরু করার জন্য এটি সহজ ছিল শুধুমাত্র একটি আনন্দের অভিব্যক্তি ঠিক আছে আরো একটি বার এটি দেখুন আপনি এখানে যা দেখতে পাচ্ছেন সেটি হল ঠোঁট দুটি চেপে আছে এবং তিনি তাকিয়ে আছেন এবং তার ক্রোধের উৎস তাই এই চেপে থাকা ঠোঁটের মানে হল ক্রোধ এবং তারপর যা ঘটে সেটি হল সে মাথা নাড়াচ্ছে তবে এটি মাইক্রো এক্সপ্রেশন নয় এখানে আরো কিছু আছে আপনি কি এই ছোট্ট মাংসপেশি টানটি দেখতে পাচ্ছেন মুখের ডান দিকে তিনি নড়াচড়া করার আগে না এটি সন্তোষের জয়ের এক বহিঃপ্রকাশ তিনি যা শুনছেন তাই পছন্দ করছেন না তাই এখানে সঠিক সমাধানটি হল অসন্তোষ এবং সন্তোষের সংমিশ্রণ আসুন আরো কাছাকাছি থেকে ধীরগতিতে একটি নজর দেওয়া যাক এটি হচ্ছে চাপা ঠোঁট এবং সন্তুষ্টি এই স্থানে আছে সুতরাং এখানে এই ছোট্ট মাংসপেশির টান ডানদিকে এই ছোট্ট নড়াচড়া আমি সামনে পেছনে নড়ছি এটা সন্তুষ্টি এইভাবে আপনারা এটি দেখতে পারেন আপনি দেখবেন এই মুহূর্তে এখানে এটি খুব খুব ছোট এবং এভাবে আপনি দেখবেন সন্তোষ বা অসন্তোষকে পল একম্যান তার গবেষণায় দাবি করেছেন যে মাইক্রো এক্সপ্রেশন সম্ভবত মিথ্যা সনাক্ত করার জন্য সবচেয়ে আশাব্যঞ্জক একটি সংকেত এখানে যে চিত্রটি প্রদর্শিত হয়েছে এখানে প্রথম আবেগের নিদর্শনটি সত্য আর একই চিত্রের দ্বিতীয় নিদর্শনটি ফলাফলের আবেগ একটি সত্য বহিঃপ্রকাশ এবং একটি মিথ্যা শনাক্তকরণ এর মধ্যে পার্থক্য খুঁজে বের করে একটি মাইক্রোএক্সপ্রেশন এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে একম্যানের ধারনার প্রয়োগ রয়েছে যেমন ক্লিনিক্যাল রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটির তাৎপর্য রয়েছে এগুলি জাতীয় সুরক্ষার পাশাপাশি এই ধরনের অন্যান্য পরিস্থিতির ওপর সাম্প্রতিককালের বিপদগুলিকে বোঝার জন্যও তাৎপর্যপূর্ণ এই সম্ভাবনাময় গবেষণাটি উৎসাহিত করেছে বিভিন্ন বিষয়ের মানুষকে এই বিষয়টিতে প্রবেশ করে অধ্যায়ন করতে আমি এই মডিউলটিতে বারবার পল একম্যানের কাজের কথা উল্লেখ করেছি যিনি ইমোশন রিসার্চে নন ভার্বাল কমিউনিকেশনে একজন বিখ্যাত বিশেষজ্ঞ বিশেষ অংশটি প্রদর্শন করে এই মডিউলটি শেষ করছি যেখানে পল একম্যান একজন আমেরিকান অভিনেতা কাতো ক্যালিনের মাইক্রো এক্সপ্রেশনসগুলি বিশ্লেষণ করেছেন এবং বিশ্লেষণ করেছেন কিভাবে এই অভিনেতা দ্বারা ঘৃণা এবং প্রতারণার আবেগগুলি প্রকাশিত হয় সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে কাতো ক্যালিন সিম্পসনের বাড়ির অতিথি যাকে একজন ডিস্ট্রিক্ট এটর্নি মার্গারেট ক্লার্ক প্রশ্ন করছেন ও অবন্ধুত্বপূর্ণ ভাবে 1993 সালের শেষে তিনি পাওলা বার্বেরেইকে ডেটিং করছিলেন এবং তিনি খুব চেষ্টা করছেন আপনি দেখতে পাচ্ছেন যে আমি সত্যিই কেমন অনুভব করছিলাম তিনি খুবই রেগে আছেন এবং তিনি যা প্রকাশ করেন সেটি একটি খুবই সংক্ষিপ্ত দ্রুত মাইক্রোএক্সপ্রেশন ঘৃণার রাগের উপহাসের সেইরম কিছু একটি করেছিল তবে আমার চেয়ে অনেক দ্রুত কারণ এটি একটি মাইক্রোএক্সপ্রেশন মিস্টার ক্যালিন কারেন্ট অ্যাফেয়ার্সে আপনার উপস্থিতির জন্য আপনি প্রচুর অর্থ পেয়েছেন আপনি যা বলছেন তা হল অবজ্ঞা এটি হলো রাগ এবং ঘৃণার সংমিশ্রণ সুতরাং আজ আমরা মাইক্রো এবং ম্যাক্রো ফেসিয়াল এক্সপ্রেশনের পার্থক্যগুলি এবং আমাদের আন্তঃব্যক্তিগত আচরণে মাইক্রো এক্সপ্রেশনগুলিকে বোঝার তাৎপর্য কি তা নিয়ে আলোচনা করলাম পরবর্তী মডিউলে আমরা হাসির অভিব্যক্তিগুলির পাশাপাশি আমাদের মাথা নাড়ানোর অভিপ্রায়মূলক ব্যাখ্যাগুলির দিকে নজর দেবো